সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত 1 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এই লেকচার নম্বর 18 দুটি ভেরিয়েবলের ম্যাক্সিমা এবং মিনিমা ফাংশন সম্পর্কে কথা বলবে বিশেষ করে আজ আমরা পর্যাপ্ত শর্তের কথা বলব এবং যেটি বিন্দু বা বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য ব্যবহার করা হবে ক্রিটিকাল বিষয়গুলিকে লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা বিন্দু বলে এটি একটি স্যাডেল পয়েন্ট সুতরাং পূর্ববর্তী বক্তৃতায় আমরা দেখেছি যে একটি বিন্দু ab লোকাল এক্সট্রিমা একটি বিন্দু হবে যদি এই ডেল্টা f যা এই ab এর পার্শ্ববর্তী পয়েন্টগুলিতে ফাংশন মানের মধ্যে পার্থক্য এবং এই বিন্দুতে ফাংশন মানটি বিয়োগ করে সুতরাং যদি এটি পর্যাপ্ত পরিমাণে h এবং k এর জন্য তার চিহ্ন পরিবর্তন না করে তাহলে আমরা বলি যে এর একটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা আছে কিন্তু যদি এটি তার চিহ্ন পরিবর্তন করে এর মানে হল বিন্দুটি একটি স্যাডেল পয়েন্ট সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই ডেল্টা f এর আচরণ বা এর পরিবর্তে এই ফাংশনের f ah bk Tayf a b এর টেলর সিরিজ সম্প্রসারণ ব্যবহার করবো এই Δ f এর চিহ্ন পেতে চেষ্টা করি এই a b পয়েন্ট এবং যেখান থেকে আমরা প্রয়োজনীয় শর্ত পেয়েছি যে এই বিন্দু ab স্থানীয় ম্যাক্সিমা বা মিনিমার একটি বিন্দু fx a b 0 এবং fy a b 0 হতে হবে সুতরাং যা আমরা পর্যবেক্ষণ করেছি উদাহরণস্বরূপ এখানে 5 পয়েন্ট রয়েছে যা এই শর্তগুলি পূরণ করে তাই এখানে একটি বিন্দু আছে এবং সেখানে একটি বিন্দু আছে এবং এখানে মোট 5 পয়েন্ট রয়েছে এবং এখন এই বক্তৃতায় আমরা চিহ্নিত করব উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি লোকাল মিনিমা একটি বিন্দুর মতো দেখাচ্ছে এখানে এটি একটি লোকাল মিনিমা আছে এই পয়েন্টগুলি হল লোকাল ম্যাক্সিমা কিন্তু এই মুহুর্তে এখানে আশেপাশে আমরা দেখি যদি আমরা এই দিকে যাই এই x এর দিকে তাহলে ফাংশন বাড়ছে যদি আমরা y এর দিকে যাই তাহলে ফাংশন কমে যাচ্ছে সুতরাং এই বিন্দুটি এটির একটি বিন্দু লোকাল x লোকাল মিনিমা একটি বিন্দু নয় অথবা এটি লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু নয় কিন্তু এটি একটি স্যাডেল পয়েন্ট সুতরাং এখন গাণিতিকভাবে আমরা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের সাহায্যে এই সমস্ত পয়েন্ট চিহ্নিত করব সুতরাং এখানে এটা যথেষ্ট শর্ত সুতরাং আমরা কেবল সরলতার জন্য এই নোটগুলি ব্যবহার করব r fxx a b s fxy a b t fyy a b এবং তারপর যদি এই ফাংশন f x y আসুন আমরা ধরে নিই যে এটি একটি ক্রমাগত এবং ক্রমাগত দ্বিতীয় ক্রম আংশিক ডেরিভেটিভস এই বিন্দুতে P a b হয় এবং যদি এই বিন্দু P a b একটি ক্রিটিকাল পয়েন্ট হয় তাহলে এই বিন্দু P a b স্থানীয় সর্বোচ্চ থাকবে যদি rt − s2 0 এবং r 0 এই বিন্দুটি স্থানীয় ন্যূনতম একটি বিন্দু হবে যদি rt − s2 0 এবং r 0 স্যাডেল পয়েন্ট যদি এই rt − s2 0 এবং পরীক্ষা ব্যর্থ হবে যদি rt − s2 0 এবং তারপর আমাদের অন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে এই বিন্দু P a b এ এই ফাংশনের আচরণকে চিহ্নিত করতে সুতরাং এখানে যেমনটি লেখা আছে যদি P a b একটি ক্রিটিকাল পয়েন্ট তাই স্পষ্টভাবে কারণ এটি আলোচনা করার জন্য একটি প্রয়োজনীয় শর্ত এই বিন্দুটি লোকাল মাক্সিমাম মিনিমাম একটি স্থানীয় পয়েন্ট বা একটি স্যাডেল পয়েন্ট সুতরাং অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তারপর আমরা এখানে দ্বিতীয় অর্ডার পরীক্ষার সাহায্যে আলোচনা করি প্রধানত এই rt − s2 এই এক্সপ্রেশনের মান আমরা জানতে পারি যে এটি স্থানীয় সর্বাধিক ন্যূনতম স্যাডেল পয়েন্ট এবং এটিতে পরিস্থিতি যখন rt − s2 0 হয় এটি কেবল ব্যর্থ হয় সুতরাং আসুন আমরা এই ফলাফলটি প্রমাণ করি আমরা এই এক্সপ্রেশনগুলি কীভাবে পেতে পারি সুতরাং আমরা আবার এই Δ f বিবেচনা করি কারণ অবশেষে আমাদের এই Δf এই বিন্দুর আশেপাশে এই f এর আচরণ এই চিহ্নগুলির উপর ভিত্তি করে পেতে হবে সুতরাং যা আমরা ইতিমধ্যেই দেখেছি যে টেইলর সিরিজ সম্প্রসারণ এই h প্রথম অর্ডার পদ এবং তারপর দ্বিতীয় অর্ডার পদ সেখানে নিয়ে যাবে Δf h fx a bk fy a b12h2fxx2 hk fxyk2fkk a b যেহেতু এটি a b একটি বিন্দু একটি ক্রিটিকাল পয়েন্ট তাই fx a b এবং fy a b বিলুপ্ত হয়ে যাবে এবং তারপরে আমাদের এই Δ f এই দ্বিতীয় অর্ডার পদগুলির সমান তাই h2fxx সুতরাং এখন এই Δf এর আচরণ আমাদের এই দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভস পদগুলির উপর ভিত্তি করে পেতে হবে অথবা এখানে প্রথম এই লিডিং টার্ম বাকি সব শর্তাবলী হবে উচ্চতর অর্ডার পদ সুতরাং আমাদের নোটেশন দিয়ে আমরা ব্যবহার করেছি এই fxx হল r এবং এই fxy হল s এবং এই fkk এই বিন্দুতে t a b সুতরাং এখন আমরা এটি বিবেচনা করব বা আমরা ধরে নিব যে r ≠ 0 এখানে আমরা এটাও অনুমান করতে পারি যে যদি এই r 0 ক্ষেত্রে তাহলে আমরা ধরে নিতে পারি যে t ≠ 0 সুতরাং তাদের মধ্যে অন্তত একটি 0 তাহলে আমরা এই ভাবে এগিয়ে যেতে পারি যে অবস্থায় উভয়ই 0 সুতরাং ধরুন আমাদের ar 0 আছে এবং আমাদের r 0 আছে তাই সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা এভাবে এগোতে পারব না কিন্তু সেই ক্ষেত্রে সরাসরি এখান থেকে আমরা দেখতে পাই যে যদি এই দুটি 0 হয় r 0 এবং r 0 সুতরাং s 0 হতে পারে s 0 নাও হতে পারে তাই যদি s আবার 0 হয় তাহলে দ্বিতীয় অর্ডার পরীক্ষা কিছুই দেবে না এবং আমাদের উচ্চতর অর্ডার ডেরিভেটিভের জন্য যেতে হবে সুতরাং ধরুন এই গুলি 0 এর সমান নয় তাহলে আমরা এখানে কি পাব আমরা এই দুটি hk এবং s টার্মটি পাই সুতরাং s পজিটিভ হতে পারে s নেগেটিভ হতে পারে আসুন আমরা ধরে নিই যে s পজিটিভ একই জিনিস যা আমরা নেগেটিভ হলে তর্ক করতে পারি সুতরাং আমাদের এই দুটি hk পদ আছে যখন এই প্রোডাক্ট h এবং k উভয়ই পজিটিভ কিনা উদাহরণস্বরূপ দেখব উভয়ের মধ্যে নেগেটিভ এই hk টার্মটি পজিটিভ সুতরাং আমাদের এই Δ f আছে লিডিং টার্মটি পজিটিভ এবং আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতায় আলোচনা করেছি যে এই লিডিং টার্মটি এই Δ f এর চিহ্ন নির্ধারণ করবে যদি এটি পজিটিভ হয় তাহলে এই Δ f এর চিহ্নটি এই a b বিন্দুর আশেপাশে আছে পজিটিভ হবে যদি এই অগ্রবর্তী পদটি নেগেটিভ হয় তবে চিহ্নটি নেগেটিভ হবে সুতরাং এখানে এই hk যদি এই প্রোডাক্টটি পজিটিভ হয় আমাদের এই Δ f পজিটিভ যদি এই h নেগেটিভ হয় এবং k পজিটিভ হয় অথবা k নেগেটিভ হয় h পজিটিভ হয় আমাদের Δ f নেগেটিভ থাকে সুতরাং এর মানে হল যে Δ f সেই ক্ষেত্রে তার চিহ্ন পরিবর্তন করছে এবং এটি অবশ্যই একটি স্যাডেল পয়েন্ট হবে যা এই ফলাফল থেকেও শেষ করা হবে যা আমি আপনাকে আগে দেখিয়েছি সুতরাং আমাদের আলাদাভাবে এই বিষয়ে আলোচনা করতে হবে না সুতরাং আসুন আমরা ধরে নিই যে r হয় 0 অথবা t দুঃখিত r 0 এর সমান নয় অথবা t 0 এর সমান নয় সুতরাং এখানে আমরা ধরে নিই r 0 এর সমান নয় এবং এখন তাই আমরা এগিয়ে যাব যখন t 0 এর সমান নয় সুতরাং আসুন ধরে নিই যে এই r 0 এর সমান নয় আমরা r দিয়ে ভাগ করতে পারি এবং r দিয়ে গুণ করতে পারি সুতরাং আমরা এই এক্সপ্রেশনটি এখানে পেয়েছি এবং এই Δ f 1 2 র উপর সুতরাং এই ক্ষেত্রে আমরা এখানে k2s2 টার্ম যুক্ত করেছি এবং এই k2s2 টার্ম এবং এই k2rt প্লাস হাই অর্ডার পদে বিয়োগও করেছি এখন প্রথম 3 টি পদ একটি সম্পূর্ণ বর্গ তৈরি করবে সুতরাং এখানে শেষ 2 টি পদ থেকে আমরা k2 সাধারণ গ্রহণ করি সুতরাং এই এক্সপ্রেশন Δ f 12r hrks 2k2 সুতরাং আমরা এখন এই কেসটি 1 বিবেচনা করব যেখানে আমরা ধরে নিই যে এই rt − s2 0 সেই ক্ষেত্রে 1 সুতরাং এই ক্ষেত্রে কি হবে যখন এটি পজিটিভ হবে তখন আমাদের এই হোল স্কোয়ার টার্ম আছে এবং আমরা এই k2 টার্ম আছে সুতরাং আমাদের এখন দেখতে হবে কিভাবে এটি Δ f 0 যদি r 0 হয় সুতরাং r 0 আমরা আরও ধরে নিই যে r 0 r 0 এটি দ্বিতীয় অর্ডার এটি a b পয়েন্টে একটি ডেরিভেটিভ সুতরাং সেই ab এবং ফাংশনের উপর নির্ভর করে কিন্তু এটি একটি সুনির্দিষ্ট চিহ্ন হবে যে এটি পজিটিভ বা নেগেটিভ হবে সুতরাং যদি এই r 0 আমরা এখন এখানে দেখব যে Δ f পজিটিভ হবে কেন সুতরাং যদি আমাদের এখানে এই এক্সপ্রেশনটি পজিটিভ থাকে তাই এটি স্পষ্টতই পজিটিভ এখন আশেপাশের জন্য হয় h হবে 0 তারপর k হবে অশূন্য অথবা যদি k 0 হয় তাহলে h হতে শূন্য হবে উভয়ই 0 হতে পারে না কারণ উভয় 0 মানে আমরা পয়েন্ট ab এ আছি এবং আমরা তাকিয়ে আছি আশেপাশের পয়েন্ট সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের a b পয়েন্ট আছে এখন এই বিন্দুর এই আশেপাশে হয় এই দিকের এই ইনক্রিমেন্টকে h নির্দেশ করে y ইনক্রিমেন্ট কে y দ্বারা নির্দেশ করা হয়েছে সুতরাং আশেপাশে একটি বিন্দু থাকার জন্য তাদের একজনকে শূন্য হতে হবে এবং তাদের উভয়কেই শূন্য হতে হবে সুতরাং যদি উভয়ই শূন্য নয় মানে এই k হল শূন্য নয় তাহলে আমাদের এখানে একটি পজিটিভ টার্ম আছে এই স্পষ্টতই পজিটিভ টার্মটি এখানে এই টার্মটি কোন ব্যাপার না এখানে সামগ্রিক পজিটিভ সংখ্যা আছে সুতরাং সেই ক্ষেত্রে এটি ঠিক আছে ধরুন এই k 0 তাই যদি k 0 হয় তাহলে h অশূন্য হতে হবে h প্রতিবেশে থাকার জন্য অশূন্য হতে হবে সুতরাং সেই ক্ষেত্রে এই পদটি 0 এবং এখানে k হল 0 তাই আমাদের h2r2 আছে সুতরাং আবার এই h2r2 r নেগেটিভ শুধু চিহ্ন পরিবর্তন হবে কারণ এই r এখানে বসে আছে অন্যথায় বাকি সব জায়গায় আমাদের s স্কোয়ার আছে সুতরাং আমরা এখন পেতে পারি যে এই Δ f পজিটিভ হবে যদি r পজিটিভ 0 এবং এই Δ f নেগেটিভ হবে যখন r নেগেটিভ সুতরাং আমরা এখন উপসংহারে আসতে পারি যে আমাদের একই চিহ্ন আছে কারণ r পজিটিভ বা নেগেটিভ সুতরাং যদি r পজিটিভ হয় Δ f ও পজিটিভ হয় এবং তারপর আমাদের এই বিন্দুটি এই ক্ষেত্রে একটি লোকাল মিনিমা এবং যখন r নেগেটিভ হয় তখন এই বিন্দুটি লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু হবে যখন এই rt − s2 পজিটিভ এবং r নেগেটিভ কারণ হচ্ছে এই Δ f এ নেগেটিভ মানে হল যে এই a b পয়েন্টটি আশেপাশের পয়েন্টগুলির চেয়ে আরও বড় মান গ্রহণ করছে তার মানে এই বিন্দুটি লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু কেস নম্বর 2 এ আরও এগিয়ে যাওয়া যাক যখন আমরা এই rt − s2 0 নেব তখন এই ক্ষেত্রে কি হবে যখন এই rt − s2 0 0 এর চেয়ে কম সুতরাং আমাদের আবার সাবধানে দেখতে হবে তাই আমরা এই সম্ভাবনাটি গ্রহণ করি যা এই k → 0 এবং h ≠ 0 হতে দেয় যেমন আমি আগে আলোচনা করেছি যে একটিকে শূন্য হতে হবে সুতরাং আপনি k থেকে 0 এবং h শূন্য দিচ্ছেন সুতরাং k থেকে 0 মানে এই হল 0 এবং h শূন্য নয় সুতরাং এখান থেকে আমরা এই উপসংহারে পৌঁছাব যে এটি Δ f 0 যদি r 0 হয় সুতরাং আসুন আমরা এখানে r 0 r 0 ধরে নিই সুতরাং এই Δ f সেই ক্ষেত্রে নেগেটিভ হবে অন্য কিছু পরিবর্তন হবে না সুতরাং এখানে r 0 তাই এই Δ f পজিটিভ কারণ h শূন্য নয় এবং k হল 0 তাই আমাদের এখানে h2k2 টার্মটি থাকবে যা পজিটিভ এবং তারপর দ্বিতীয় পর্যবেক্ষণ যা আমরা গ্রহণ করব k শূন্য নয় এবং এই rt − s2 0 সুতরাং আমাদের এখানে এখন কিছু নেগেটিভ বসে আছে এবং আমরা এই h কে এখন এমনভাবে বেছে নিই যে hrks 0 এর সমান আমরা কি এই h কে এখানে −ksr হিসেবে বেছে নিতে পারি সুতরাং k এর যেকোনো মানের জন্য আমরা −ksr হিসেবে h কে নির্বাচন করব সুতরাং এই বিন্দুতে এখানে যখন এই −ksr থেকে k কে যে কোন k এর জন্য বেছে নেওয়া হয় এই প্রথম টার্মটি hrks 0 কারণ আমরা আমাদের h কে এমনভাবে বেছে নিয়েছি যে এই hrks 0 সুতরাং এই টার্মটি 0 এবং এখানে এই k2 পজিটিভ কিন্তু এটি নেগেটিভ এটি 0 এর চেয়ে কম সুতরাং সামগ্রিকভাবে r পজিটিভের জন্য এটি হল প্রথম টার্ম যা আমরা এই মুহূর্তে বিবেচনা করছি এটি 0 এর চেয়ে কম হবে টার্ম f 0 এই টার্মের কারণে যদি আমরা আশেপাশে থাকি তবে কোন প্রথম টার্ম নেই যা সবাইকে পর্যাপ্ত করে এই পয়েন্টগুলি তারপর এই Δ f 0 যদি r 0 হয় এবং আমরা আশেপাশের জন্য সীমাবদ্ধ করছি না এই সম্পর্কের যে কোন স্থানে আমাদের অনেক দূরে থাকতে হবে আমরা এই a b বিন্দুর মতো বেছে নিতে পারি এই hrks k এর কোন ছোট মানের জন্য 0 এর সমান এবং 0 এর সমান নয় সুতরাং আমরা এখানে কি বুঝতে পেরেছি যে Δ f 0if r 0 Δ f 0if r 0 সুতরাং আমরা ধরে নিই যদি আমরা r 0 গ্রহণ করি তাহলে স্বাভাবিকভাবেই এই Δ f 0 সুতরাং বিন্দুটি হল যে এই Δ f আশেপাশে তার চিহ্ন পরিবর্তন করছে এবং এটি ঠিক ক্রিটিকাল পয়েন্টের ক্ষেত্রে সুতরাং এই শর্তটি যদি এই rt − s2 0 হয় তাহলে আমরা অবিলম্বে উপসংহারে আসতে পারি যে এটি একটি বিন্দু হবে এটি একটি স্যাডেল পয়েন্ট হবে সুতরাং এটি একটি স্যাডেল পয়েন্ট এটি মাক্সিমাম বা মিনিমাম বিন্দু নয় কারণ এই Δ f এই Δ f এর চিহ্ন h এবং k এর উপর নির্ভর করে সুতরাং আশেপাশে এমন পয়েন্ট রয়েছে যেখানে Δ f পজিটিভ এবং আশেপাশে এমন পয়েন্ট রয়েছে যেখানে এই Δ f নেগেটিভ সুতরাং এটি এই a b বিন্দুর আশেপাশে চিহ্ন পরিবর্তন করছে এবং তার মানে এটি একটি স্যাডেল পয়েন্ট তৃতীয় পরিস্থিতি আমরা নেব যখন এই rt − s2 0 সুতরাং এই ক্ষেত্রে এখানে দ্বিতীয় টার্মটি নেই rt − s2 0 সুতরাং প্রথম টার্ম hrks 2 এর সাহায্যে আচরণ নিয়ে আলোচনা করা হবে প্রথম নজরে আমরা দেখব যে এটি ঠিক আছে এটি 0 টি টার্ম hrks এর সমান 0 এর সমান একটি পজিটিভ এটি hrks 2 সুতরাং এটি অবশ্যই 0 এর সমান কিন্তু 0 এর সমান হওয়ার সম্ভাবনা আছে কারণ যদি এই টার্মটি দ্বিতীয় অর্ডার টার্মটি 0 হয়ে যায় তাহলে আমরা এই Δ f এর আচরণ চিহ্নিত করতে পারব না কারণ আচরণটি অন্যান্য উচ্চতর আদেশের শর্তাবলী থেকে নির্ধারিত হবে যা এই Δ f কেও নেগেটিভ করতে পারে কারণ যদি এই টার্মটি 0 হয় তবে পরবর্তী টার্মটি চিহ্নটি নির্ধারণ করবে কারণ এটি Δ f নেগেটিভ হতে পারে সুতরাং আমরা তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যে এটি এখানে 0 এর সমান এখন আমাদের এখানে একটি যথাযথ চিহ্ন থাকতে হবে তখনই কেবল আমরা বলতে পারি এই পুরো Δ f হবে সেই চিহ্নের সুতরাং এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে এটি 0 এর চেয়ে যথাযথভাবে বড় তাহলে এটি ঠিক আমরা বিন্দু সম্পর্কে উপসংহার করতে পারি কিন্তু এখানে এটি এখন 0 এর সমান কেন কারণ যদি আমরা আশেপাশে আমাদের hr এবং ks নির্বাচন করি যেমন এই hrks হয় 0 সুতরাং সেই ক্ষেত্রে আশেপাশের সমস্ত পয়েন্টে এই টার্মটি 0 হয়ে যাবে এবং পরবর্তী উচ্চতর আদেশের শর্তাবলী থেকে আচরণ নির্ধারণ করা হবে সুতরাং আসুন আমরা এখানে এটি লিখি সুতরাং যদি আমরা এই h এবং k কে গ্রহণ করি এই hrks হল 0 তার মানে hr −ks সুতরাং এই সব আশেপাশের পয়েন্ট যেখানে Δ f হল 0 এবং এই তৃতীয় অর্ডার পদ তারপর ডান হাতের দ্বিতীয় অর্ডার শর্তগুলি অদৃশ্য হয়ে যায় এবং অতএব উপসংহারটি উচ্চতর অর্ডার পদগুলির উপর নির্ভর করবে সুতরাং আমরা এই Δ f এর চিহ্ন সম্পর্কে এই পরিস্থিতিতে কিছু উপসংহার করতে পারি না এটি নেগেটিভ হতে পারে এটি পজিটিভ হতে পারে সুতরাং এই ধরনের পয়েন্টগুলি খুঁজে বের করার জন্য অন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে সুতরাং স্থানীয় চরমতার তদন্তের জন্য এখন কাজ করার নিয়ম কি সমস্ত ক্রিটিকাল পয়েন্ট বের করা fx 0∧fy 0 প্রতিটি ক্রিটিকাল পয়েন্টের জন্য r fxx s fxy t fyy মূল্যায়ন করুন • সনাক্তকরণ ⮚ যদি rt − s2 0∧r 0 মাক্সিমাম ⮚ যদি rt − s2 0∧r 0 মিনিমাম ⮚ যদি rt − s2 0 স্যাডেল পয়েন্ট ⮚ যদি rt − s2 0 টেস্ট ফেল সুতরাং আমরা এই উদাহরণ বিবেচনা করব উদাহরণ f x y x3−6 x2−8 y2 এর সমস্ত ক্রিটিকাল পয়েন্ট খুঁজুন এবং লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা এবং স্যাডেল পয়েন্টের জন্য তাদের প্রকৃতি অনুসন্ধান করুন সুতরাং আমরা প্রথমে সমস্ত ক্রিটিকাল পয়েন্ট গণনা করব এবং প্রতিটি ক্রিটিকাল পয়েন্টের জন্য আমরা সেই rt বিয়োগের বর্গ টার্মটি খুঁজে বের করব আশেপাশের সেই ক্রিটিকাল পয়েন্টগুলির আচরণ নিয়ে আলোচনা করব সুতরাং এখানে আমাদের এখন ক্রিটিকাল পয়েন্ট আছে fx 0 এবং fy 0 তাই আমরা কি পেতে পারি fx 0 হল fx 3 x2−12 x সুতরাং এই ক্ষেত্রে এটি 0 এ সেট করা হবে এবং এই fy হবে −16 y সমান 0 সুতরাং এখান থেকে আমরা 0 পাব এবং প্রথম সমীকরণ থেকে আমরা 3 x x − 4 পাব তাই 0 এর সমান সুতরাং আমরা প্রথম সমীকরণ থেকে 0 এবং 4 এর সমান x পাব দ্বিতীয় সমীকরণ থেকে আমরা y এর মান 0 পাব সুতরাং আমাদের 0 0 আছে আমাদের আছে 4 0 এই ক্রিটিকাল পয়েন্ট 0 0 এবং 4 0 এগুলি সমস্যাটির 2 টি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে এখন আমরা এই rt s2 এর আচরণ গণনা করব এই সমস্ত পয়েন্টে rt s2 এর চিহ্ন সুতরাং 0 0 এই দ্বিতীয় ডেরিভেটিভটি নির্দেশ করুন যা আমাদের এখানে গণনা করতে হবে সুতরাং এই fx 3 x2−12 xx এবং তারপর fx x সুতরাং fx x হবে 6 x − 12 এবং এই fx y হবে 0 কারণ এখানে y এর কোন পদ নেই সুতরাং fx y হয়ে যাবে 0 এবং এই fy ছিল − 16 y সুতরাং এই fyy হবে −16 সুতরাং এখন এই 3 এর উপর ভিত্তি করে আমরা এই r গণনা করব সুতরাং fx x 0 0 তে এটা হবে −12 এবং তারপর s হবে 0 সুতরাং এটি 0 এবং t এখানে এই t সুতরাং টি হল −16 এবং এই 4 0 বিন্দুতে তাই এখানে r তাই 6 × 4 তাই 24−12 সুতরাং এটি হবে 12 s হল 0 এবং fyy এখানে ধ্রুবক বিয়োগ 16 সুতরাং যদি rt − s2 এই দুটি নেগেটিভ সংখ্যার গুন হয় আমাদের 192 এবং এই ক্ষেত্রে আমাদের আছে 192 সুতরাং এখানে যখন আমরা এই rt − s2 0∧r 0 সুতরাং এটি একটি বিন্দু সুতরাং 0 0 লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু এবং এই ক্ষেত্রে এটি rt − s2 হল নেগেটিভ 0 এর চেয়ে কম সুতরাং এখানে উপসংহারে আসছি সুতরাং ক্রিটিকাল পয়েন্টগুলি জানতে আমাদের প্রয়োজনীয় শর্তগুলি কী কারণ এই ক্রিটিকাল পয়েন্টগুলি স্থানীয় মাক্সিমাম এবং মিনিমাম ক্যান্ডিডেড সুতরাং আমাদের fx 0∧fy 0 আছে যা আমাদের এক্সট্রিমার জন্য প্রয়োজনীয় শর্ত দেবে সুতরাং এই পয়েন্টগুলি হবে ক্যান্ডিডেড যা আমাদের সেই সময়ে ফাংশনের স্থানীয় আচরণের জন্য তদন্ত করতে হবে সুতরাং পর্যাপ্ত শর্ত আমাদের লোকাল ম্যাক্সিমা মিনিমা বা স্যাডেল পয়েন্টের জন্য এই পয়েন্টগুলি সনাক্ত করতে সহায়তা করে সুতরাং এর জন্য আমাদের গণনা করতে হবে যদি rt − s2 যদি এটি পজিটিভ হয় এবং r সেই ক্ষেত্রে নেগেটিভ হয় এটি একটি লোকাল ম্যাক্সিমা হবে যদি এটি rt − s2 পজিটিভ হয় এবং r এছাড়াও পজিটিভ হয় তাহলে এই ধরনের বিন্দু লোকাল মিনিমা একটি বিন্দু হবে এবং যদি rt − s2 0 এর কম হয় তবে এটি একটি স্যাডেল পয়েন্ট হবে সুতরাং এটি মাক্সিমাম বিন্দু নয় এটি মিনিমাম বিন্দু নয় এবং এটি আমাদের ব্যবহৃত সংজ্ঞা অনুসারে একটি স্যাডেল পয়েন্ট এবং এখানে যদি rt − s2 স্কোয়ার 0 হয় সেক্ষেত্রে আমরা এই বিন্দুর আচরণ চিহ্নিত করতে পারব না এবং তারপর এই পরীক্ষাটি অন্তত দ্বিতীয় আদেশ পরীক্ষা ব্যর্থ হবে এবং আমাদের অন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে হয় সেগুলি উচ্চতর আদেশের শর্তাবলী যা আমাদের তদন্ত করতে হবে অথবা আমাদের সরাসরি এই ফাংশনের আচরণটি তদন্ত করতে হবে কিন্তু এটি অবশ্যই আরও খুঁজে বের করা প্রয়োজন সুতরাং এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য আমরা যে রেফারেন্সগুলি ব্যবহার করেছি এবং পরবর্তী বক্তৃতায় এখন আমরা লোকাল ম্যাক্সিমা মিনিমা এবং স্যাডেল পয়েন্টের জন্য স্থানীয় আচরণ চিহ্নিত করার জন্য এরকম আরও উদাহরণ দেখতে পাব সুতরাং আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ